অতএব দেখা যাক আমরা কিভাবে এই গঠন পেতে পারি যা আমরা সঠিকভাবে সমাধান করতে পারব তাই আমরা আমাদের সমীকরণ আবার এখানে পুনরায় লিখি আমার ∇2 k02εrE k02Ei 0 আছে এখন ইঙ্গিত হল যে আমি E Ei পেতে চাই একটি সাধারণ পরিবর্তনশীল হিসেবে ∇2 এবং k02 পদ এর জন্য যেটা হলো আমাদের প্রথম বাধ্যবাধকতা দ্বিতীয় বাধ্যবাধকতা কি ছিল ছাত্র εr সঠিক তাই দ্বিতীয় বাধ্যবাধকতা ছিল এই সমীকরণ 4 এ এই বস্তু সেটি কি ধ্রুবক নাকি স্থান এর ফাংশন ছিল ছাত্র ধ্রুবক ধ্রুবক অতএব এগুলি হল দুটো জিনিস যা আমাদের এর মধ্যে মানানসই করতে হবে যাতে আমি গ্রীন এর ফাংশন ব্যবহার করতে পারি অতএব আমি ওখানে কি করতে পারি আমি পেতে চাই আমি এই বস্তুকে অপসারণ করতে চাই বাঁ দিক থেকে কারণ এর একটি স্থান এর ফাংশন আছে εr হল একটি স্থান এর ফাংশন তাহলে আমি কি করতে পারি এটিকে আমি ডান দিকে নিয়ে আসতে পারি আমি এরকম কিছু করতে পারি কিন্তু আমি যদি এটিকে ডানদিকে নিয়ে আসি তাহলে আমার আর কোনও E পদ নেই যা k02 এর বরাবর যাচ্ছে অতএব খুব সহজে যা আমি করতে পারি তা হল একটি সাধারণ পদ যোগ এবং বিয়োগ করতে পারি সুতরাং কি হবে যদি আমি দুদিকেই k02E যোগ করি তাহলে এটি হয়ে যাবে ∇2 k02εrE k02Ei k02E k02E আমি এই k নট বর্গ কে একত্রিত করতে পারি তারপর কি হবে আমি E Ei পাব সঠিক তাই আমি যা চাই সেটা পেয়ে গেছি এখন যা যা আমি চাইনা সবগুলোকে আমি অন্য দিকে নিয়ে আসতে পারি অতএব অন্য দিকটা কিরকম হবে তাই অন্যদিকে এই পদ এখনো ওখানে থাকবে এবং এই বস্তু ডান দিকে চলে এসেছে তাই আমার k02εr 1E আছে ∇2E Ei k02E Ei k02εr 1E তাই এখন এটি একটি গঠনের মতো দেখতে লাগে যা আমরা আমাদের গ্রীন এর ফাংশন ব্যবহার করে সমাধান করতে পারি কারণ এই অপারেটর হল সাধারণ ∇2 k02 যা দুদিকেই দেখা দিয়েছে সুতরাং আমি এখানে আরেকবার এটি লিখতে চাই যখন আমার এই দুই সমীকরণ ছিল আমি কিভাবে আমার সমাধান লিখেছিলাম ϕ লেখা হয়েছিল এই দুই সমীকরণকে একত্রিত করে আমি ϕ লিখতে পারি f এবং g এর রূপে যা হলো কনভলিউশন এবং কনভলিউশন ছিল ঋণ চিহ্ন ϕ ∫gr r′fr′dr′ তাই এখন এটি আমি ব্যবহার করতে পারি এই সমীকরণ সমাধান করার জন্য অতএব ∇2gr r′ k02gr r′ ব্যবহার করে আমি পাই তাহলে পরিবর্তনশীল কে একই ধরতে হবে সেই জন্য এই E Ei যা সমান হতে চলেছে কনভলিউশন এর সাথে গ্রীন এর ফাংশনের ছাত্র স্যার আমরা জানি না Ei কি আমরা Ei জানি এবং এই পুরো ডান দিকের অংশ যা এখানে আছে একটি ঋণ চিহ্ন কেটে গেছে এটা ঠিক আছে ধরা যাক এবং সেটা কি অতএব ইন্টিগ্রেশনের অঞ্চল হতে চলেছে আমাদের পুরো আয়তন V1 V2 যা এটাকে সাধারণ করে তোলে তাই এটি হলো অভিব্যক্তি যা আমরা পাই এখন এই অভিব্যক্তির দিকে তাকাই এর মধ্যে কি সমস্যা সংক্রান্ত সব তথ্য আছে অতএব লেখা যাক এই সমস্যাতে আমরা যা যা জানি আমি ইনসিডেন্ট ক্ষেত্র জানি এবং তাছাড়া কি জানি ছাত্র বস্তুর আকৃতি পারমিটটিভিটি আমি জানি যা এখানে এনকোড করা হয়েছে এই আপেক্ষিক পারমিটটিভিটি এর মধ্যে আমি গ্রীন এর ফাংশন জানি এবং এখন আমি গ্রীন এর অভিব্যক্তির বন্ধ গঠন ব্যবহার করতে পারি যা আমি আগে নির্ণয় করেছিলাম কারণ আমি এই সমীকরণ ব্যবহার করছি এবং এই সমীকরণের সমাধান আমি জানি এবং অজানা জিনিস কি ছাত্র বৈদ্যুতিক ক্ষেত্র সঠিক বৈদ্যুতিক ক্ষেত্র হল যা আমরা জানি না এখন দেখা যাক সবচেয়ে আগে যে এটি কি একটি ইন্টিগ্রাল সমীকরণ হ্যাঁ কি না এটা একটি ইন্টিগ্রাল সমীকরণ কারণ আমাদের স্বার্থ এর পরিবর্তনশীল হল অজানা পরিবর্তনশীল এটা কি ইন্টিগ্রাল সংকেতের ভিতরে আছে হ্যাঁ কিন্তু কি ধরনের আমরা অনেক ধরনের ইন্টিগ্রাল সমীকরণ পড়েছি কি ধরনের ডিফারেনশিয়াল সমীকরণ ইন্টিগ্রাল সমীকরণ হলো এটি ছাত্র ফ্রেডহোম ইন্টিগ্রাল সমীকরণ দ্বিতীয় ধরনের কারণ অজানা ইন্টিগ্রাল সংকেত এর ভিতরে এবং বাইরে দুজায়গাতেই আছে আমি খালি এটি খেয়াল করব এটি হল একটি ফ্রেডহোম ইন্টিগ্রাল সমীকরণ দ্বিতীয় ধরনের এটা হল যা গণিতের মানুষেরা বলে এই সমীকরণকে যদি তুমি কোয়ান্টাম বলবিজ্ঞান পড়ো এবং বিক্ষেপকারী ক্ষেত্রফল হিসেব করো কোয়ান্টাম বলবিজ্ঞান এ তুমি তাহলে একদম এই এক সমীকরণ পাবে এবং পদার্থবিদ্যার মানুষেরা এটিকে যেই নামে ডাকে সেটা হল লিপমান সুইঙের সমীকরণ যদি তুমি একটি পদার্থবিদ্যার বই পড়ো তোমার এই শব্দটা শোনা উচিত যদি তুমি EE অথবা অংকের বই পড়ো তুমি ফ্রেডহোম ইন্টিগ্রাল সমীকরণ পাবে দ্বিতীয় ধরনের কিন্তু এই দুটি একই জিনিস কে বোঝায় অতএব এই সমীকরণকে কোনও একটি গঠনে নিয়ে আসা যাক যা আমরা সমাধান করতে পারবো তাই তুমি কি করবে সাধারণ পদ্ধতি হল সব অজানা জিনিসকে একটি দিকে নিয়ে এসে এবং যত সম্ভব জানা জিনিসকে ডানদিকে নিয়ে আনো তাই এটি একটি খুব সহজ জিনিস হয়ে যায় আমাকে কেবল এই ইন্টিগ্রাল কে এইখানে সরিয়ে নিয়ে আনতে হবে এখন আমি কি আমার ইন্টিগ্রেশনের জায়গাকে আরো ছোট করতে পারি এখানে যা দেখানো আছে তার থেকে এটি হলো আমার V2 এবং এটি হল আমার V1 তাই আমি ইন্টিগ্রেট করছি V1 V2 এর উপর যা আমি বলেছি হলো সবচেয়ে সাধারন ঘটনা আমি কি এটিকে শুধু V2 করতে পারি ইন্টিগ্রান্ড এর দিকে তাকাও এই ইন্টিগ্রান্ড কি সব জায়গায় শূন্য নয় ছাত্র এই পদ এর দিকে তাকাও এই পদ কোন জায়গায় শূন্য নয় ছাত্র একমাত্র জিনিস কেবলমাত্র V2 এর ভিতর V2 এর বাইরে V1 এর অঞ্চলে এটি হলো শূন্যস্থান তাই আপেক্ষিক পারমিটটিভিটি কি শূন্যস্থান এর 1 অতএব এই পদ এই ইন্টিগ্রাল যা ওখানে আছে আমাদের জীবন সহজ করে তুলেছে কারণ এটি স্বয়ংক্রিয়ভাবে কেবলমাত্র V2 এর জায়গায় নিজেকে সীমাবদ্ধ করে রেখেছে ছাত্র এটি হলো r' হ্যাঁ সঠিক এটি হলো r' এখন শেষ পর্যন্ত আমি কি নিয়ে উৎসাহী আমি আমার ক্ষেত্র জানতে চাই এইখানে বাইরে কোনও একটা জায়গায় সঠিক এটা হল জায়গা যেখানে আমি আমার ক্ষেত্র পেতে চাই উদাহরণস্বরূপ এই V2 একটি বিমান কে বোঝাতে পারে এবং আমি ব়্যাডার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই অথবা কিছু নতুন ওয়াইফাই এন্টেনা হতে পারে যা আমি নির্মাণ করেছি আমি দেখতে চাই কি রকম এর বিকিরণ গঠন পাচ্ছি তাই আমি সব জায়গায় ক্ষেত্র পেতে চাই অতএব যদি আমি r এর মান বসাই যা V1 এ থাকে এই সমীকরণে তাহলে সমস্যা কি অনুমান করে যে r হলো কোনও বিন্দু V1 এর ভিতর তাহলে আমি এর জন্য একটি অভিব্যক্তি পাব E Ei কিছু পদ যা ওখানে আছে এই পদে যা আমি পেয়েছি আমি একটি পরিমাণ জানিনা যেটা হল আমি V2 এর ভিতর বৈদ্যুতিক ক্ষেত্র জানিনা সুতরাং এখন আমি এই সমীকরণ ব্যবহার করতে পারিনা অতএব প্রথম পদক্ষেপ কি যেটা আমাদের করা উচিত যদি আমি V2 এর ভিতর ক্ষেত্র জানি যদি আমি V2 এর ভিতরে E জানি আমার হয়ে গেছে হ্যাঁ যদি আমি V2 এর ভিতর E জানি তাহলে আমি এই ইন্টিগ্রাল জানি আমি Ei জানি আমি সব জায়গায় E জানি তাই আমরা আগেও এই কৌশলের সম্মুখীন হয়েছিলাম যখন আমরা ইন্টিগ্রাল সমীকরণ সমাধান করেছিলাম দুটি পদক্ষেপে অতএব এই ঘটনাতে দুটি পদক্ষেপ হল প্রথম পদক্ষেপ হল E বার করা যা V2 এর ভিতরে আছে এটা হল আমাদের ইলেকট্রস্ট্যাটিক উদাহরণ এর মত আমাদের রডের উপর চার্জ আছে প্রথমে আমরা চার্জ বার করি তারপর আমরা সব জায়গায় পোটেনশিয়াল বার করি একবারে আমি সব জায়গায় পোটেনশিয়াল নির্ণয় করতে পারিনা তাই প্রথমে V2 এর ভিতর E বার করব এবং তারপর যেকোনো জায়গায় E বার করব সুতরাং প্রথম পদক্ষেপ হলো আমাকে কোনও ভাবে একটি সমীকরণের প্রণালী সূত্রবদ্ধ করতে হবে এবং আমরা এর গঠন দেখেছি এবং গঠনটি হলো ইন্টিগ্রাল সমীকরণ ইন্টিগ্রাল সমীকরণ সমাধান করার গঠন কি যা নিয়ে আমরা আলোচনা করছি এই মডিউলে মেথদ অফ মমেন্টস অতএব মেথদ অফ মমেন্টস হল যা আমরা ব্যবহার করব এই ইন্টিগ্রাল সমীকরণ সমাধান করার জন্য সুতরাং আমরা সবচেয়ে সহজ মেথড অফ মমেন্টস যেটা জানি সেটা ব্যবহার করব এতক্ষণ পর্যন্ত যেটা হলো পালস বেসিস ডেল্টা টেস্টিং যেটা আমরা করব খালি পার্থক্য হচ্ছে এখন আমাদের দ্বিমাত্রিক আয়তন আছে যেখানে আমাকে পালস বেসিস ফাংশন বার করতে হবে পৃষ্ঠ ইন্টিগ্রাল গঠনে আমাদের একটি রেখা ছিল এবং একটি পালস ফাংশন ছিল সেই রেখার উপর এখন আমরা কিছুটা সাধারণ ভাষায় কথা বলতে চাই ছাত্র স্যার ছাত্র তাহলে এটা কিরকম সুতরাং আমরা একটু ধারাক্রমে প্রথম পদক্ষেপ এর দিকে তাকাবো আমি r নির্বাচন করি যা V2 এর অন্তর্ভুক্ত এই সমীকরণের জন্য আমি r নিচ্ছি যা V2 তে বিভিন্ন বিন্দু এবং সমাধান করব আমরা আলোচনা করব এটি কিভাবে সমাধান করা যায় এবং শেষে আমি E জানি পুরোপুরিভাবে V2 এর ভিতরে এখন যখন আমি এখানে আসলাম এবং r নিলাম যা V1 এর অন্তর্ভুক্ত তখন তোমরা দেখতে পারো যে এই ইন্টিগ্রেশনের ডোমেন V2 ই থাকে তাই আমার এখনো E দরকার যা V2 এর ভিতরে আছে যদিও আমি r নিচ্ছি যেটা V1 এর অন্তর্ভুক্ত যেটা এখানে আছে এবং এখানে r বাকি সবকিছু একই থাকে যা V2 এর বাইরে 0 হয়ে যাবে কারণ ইন্টিগ্রেশনের পরিবর্তনশীল দেখো ছাত্র V2 এর উপর ইন্টিগ্রেশন হ্যাঁ শুধুই V2 এর উপর ছাত্র তাহলে এটি যাচ্ছে না V2 এর ভিতর এই পদ শূন্য হয় না তুমি ঠিক সেই কারণেই আমি আমার ইন্টিগ্রেশনের অঞ্চল শুধুই V2 করেছি তাই এটি হলো আমাদের ছাত্র প্রথম দিকে আমাদের করতে হতো আসলে ইন্টিগ্রেশনের অঞ্চল ছিল V1 V2 তারপর আমরা অনুভব করেছিলাম যে আমাদের V1 কে অন্তর্ভুক্ত করার কোনও দরকার নেই কারণ এই ইন্টিগ্রান্ড নিজেই V2 এর বাইরে 0 হয়ে যাচ্ছে অতএব আমি এটিকে একটু সহজ সরল করে তুলেছিলাম এখন ফিরে এসে আমি কিভাবে এটি সমাধান করব মেথদ অফ মমেন্টস দিয়ে অতএব পালস বেসিস এবং ডেল্টা টেস্টিং তাই এটা এখন আমার উদ্দেশ্য আমি তোমাদের কেবল V2 দেখাবো এবং এখন যা আমরা আলোচনা করেছিলাম এই আয়তনকে ভগ্ন করছি সুতরাং যদি আমি আয়তনকে ভগ্ন করি একটি এরকম গ্রিড ব্যবহার করা যাক একদম পুরোপুরি ভাবে গ্রিড আমার বস্তু কে ধরতে সক্ষম হবে না তাই এটা কেবলমাত্র একটি কার্টুন প্রতিনিধিত্ব যখন আমি পিক্সেলের আকার এখন এগুলিকে পিক্সেল বলে যখন আমি আমার পিক্সেলের আকার ছোট থেকে আরো ছোট করে তুলি পৃষ্ঠের অনুমান ততো ভালো হবে পরে তুমি গিয়ে বেশি অভিনব কিছু ভাবতে পারো এবং একটি ইউনিট নিতে পারো যেটা আয়তক্ষেত্রাকার নয় তুমি একটি ত্রিভুজ নিতে পারো তুমি যা খুশি নিতে পারো কিন্তু সাধারণ ধারণাটা বোঝা যাক অতএব তোমাদেরকে এই গ্রিড দেখিয়ে বোঝাতে চাই পালস বেসিস বোঝায় তোমাদের পরিবর্তনশীল যাই হোক না কেন সেটাকে পালস বেসিসের রূপে অভিব্যক্ত করা হয়েছে অতএব পরিবর্তনশীল বৈদ্যুতিক ক্ষেত্র কি ছাত্র ভিতরে V2 এর ভিতর সঠিক তাই আমি E লিখি এখন আমি যা বলেছি আমি এই ডোমেইন কে N সংখ্যক পিক্সেলে বিভক্ত করেছি এবং এই পালস বেসিস ফাংশন হল 1 n সংখ্যক পালসে এবং 0 বাকি সব জায়গায় তাই উদাহরণস্বরূপ যদি আমি এই 1 নিই এখানে যেটা আমার n সংখ্যক পালস তাই আমি বলতে চাইছি আমি একটু অলস হয়েছি r লিখতে আসলে এটি হলো সঠিক এটা দ্বিমাত্রিক সমস্যা অতএব এটি হলো তাই pn হল 1 এখানে এবং 0 বাকি সব জায়গায় সেই কারণে এটি একটি স্তম্ভ এর মত যার উচ্চতা 1 বাকি সব জায়গায় 0 এগুলি হল আমার 2 D পালস বেসিস ফাংশন তাই মনে করো এগুলি হল 2 D পালস অতএব অজানা ছিল বৈদ্যুতিক ক্ষেত্র এখন নতুন অজানা কি ছাত্র an an সঠিক তাই আমাদের সমাধান করার জন্য এগুলি আগে সমাধান করতে হবে এখন তুমি যদি ওখানে ওই সমীকরণের দিকে দেখো এটা হল যা আমি পালস হিসেবে ভগ্ন করছি এই পদ ওখানে আছে যা সব জায়গায় আবির্ভাব হবে অতএব ওটা কে পালস এ ভগ্ন করা যাক এটা হয়ে যাবে কারণ আমি যখন ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশন ভাগ হয়ে যাবে সব পালস এর মধ্যে তাই আমি এটিকে লিখবো εr 1 এখন এটি বিরক্তিকর প্রত্যেকবার লেখা সেই কারণে একটি নতুন পরিবর্তনশীল নিচ্ছি আমি এর পরিবর্তে ব্যবহার করব যাকে χ εr 1 বলা হোক ক্ষমা করবে ছাত্র এটা আসলে ছাত্র সাসেপ্টিবিলিটি এটা না তবে তুমি একে সাসেপ্টিবিলিটি বলতে পারো যাকে তুমি এভাবে χ n pn লিখতে পারো অতএব এটি কেবল মাত্র ভগ্ন প্রতিনিধিত্ব পারমিটটিভিটি এর শুধু মনে রাখো χn জানা এটি অজানা না এটি আমাদের সমস্যাতে প্রদত্ত আছে বস্তুর পারমিটটিভিটি আমাকে দেওয়া আছে ছাত্র এটির পরিমাণ হবে 1 এবং একই জিনিস কিন্তু তথ্য হলো যে তুমি χn জানো সেই কারণে কোনও মানে নেই χn এবং an একত্রিত করার একটিতে কারণ তুমি এর একটা অংশ জানো এবং বাকি অংশ জানোনা তাই আমি এই দুটোকে আলাদা রাখবো এখন আমাদের সমীকরণের দিকে আরেকবার তাকানো যাক তাই আমার আছে E 02 grr' χr' Er' dr' Ei যা ছিল আমাদের সমীকরণ এখন প্রথম পদক্ষেপ হচ্ছে সঠিকভাবে পালস বসানো npn 02 grr' n an pnr' dr' Ei এতক্ষণ পর্যন্ত আমরা প্রথম অংশের যত্ন নিয়েছি পরের অংশ হল ডেল্টা টেস্টিং তাই যখন আমি টেস্টিং বলি আমি কি নিচ্ছি ডেল্টা ফাংশন আমাদের টেস্টিং এর জন্য তাহলে আমি কি করছি আমি ভিতরের গুণফল করছি দুদিকের টেস্টিং ফাংশন এর সাথে এই ক্ষেত্রে টেস্টিং ফাংশন হল δ বলা যাক যেখানে ধরা যাক m হল কোনও একটি পালসের কেন্দ্রবিন্দু তাই আমি এটিকে rm বলতে পারি সেজন্য টেস্টিং এ আমি কি করবো আমি এই বাম দিকের অংশ নেব এবং গুণ করব δ দিয়ে এবং ইন্টিগ্রেট করব dr এর উপর তাই প্রশ্ন হল এই E যা এখানে আছে এটি E নাকি Er' প্রশ্ন হচ্ছে এটি কি হতে চলেছে ছাত্র কিন্তু সেটা এখন আপনি V2 হিসেব করছেন হ্যাঁ এটা V2 তে ইন্টিগ্রেট করা হচ্ছে কিন্তু এটি ইন্টিগ্রাল সংকেতের বাইরে আছে যখন আমি এটি বার করেছি ওখানে ফিরে যাই আমরা এই সমীকরণ দিয়ে শুরু করেছিলাম এবং গ্রীন এর ফাংশন ব্যবহার করেছিলাম এটি সমাধান করার জন্য তাই আমি যখন পার্থক্য নিয়েছিলাম এবং এখানে ইন্টিগ্রেট করেছিলাম r ধ্রুবক ছিল এই ইন্টিগ্রাল এর জন্য সেই জন্য এটি r এবং এটি r ঠিক আছে সেই কারণে এটি r ই থেকে যায় এবং r' না ইন্টিগ্রেশন এর ভিতর এটি হলো r' এখন টেস্টিং ফাংশনে ফিরে গিয়ে আমাকে এই টেস্টিং ফাংশন নিতে হবে যা বাঁ দিকের অংশ এবং ডান দিকের অংশ দুটিতেই ব্যবহার করা হবে তাই এই গোটা অভিব্যক্তি আমি এখানে ভিতরে রাখতে পারি যা হলো টেস্টিং করার মানে অতএব এটি কি হয়ে যাবে সুতরাং δ নেওয়া যাক এটি হলো আমার টেস্টিং ফাংশন m সংখ্যক টেস্টিং ফাংশন ঠিক আছে অতএব আমি একটি টেস্টিং ফাংশন নিচ্ছি যেটা হলো একটি ইমপালস যা rm স্থানে আছে এখানে প্রথম পদ কি হয়ে যাবে ছাত্র এই ডেল্টা ফাংশন ও 2 D সঠিক এটি একটি 2 D ডেল্টা ফাংশন প্রথম পদের কি হয় আমরা একটা একটা করে পদক্ষেপ নিই এটা ছিল N পালসের সমাহার কোন পালস বেঁচে থাকবে ছাত্র rm m সংখ্যক পালস বেঁচে থাকবে এর মাণ কি ছাত্র am am সঠিক সমাহার চলে যায় আমার কেবল am আছে কারণ ডেল্টা ফাংশন সবগুলোকে ধ্বংস করে ফেলেছে কেবলমাত্র একটা পালস ছাড়া আরো ভিতরে গিয়ে এটা হল যা নিয়ে আমাদের একটু সাবধান হতে হবে এখানে কি হতে চলেছে সুতরাং সমাহার কি থাকবে না এটি উধাও হয়ে যাবে অতএব প্রশ্ন হল কোন স্থানাংকের জন্য এই ডেল্টা ফাংশন সংজ্ঞায়িত হয়েছে প্রাইম নাকি আনপ্রাইম ছাত্র আনপ্রাইম আনপ্রাইম স্থানাঙ্ক এই ইন্টিগ্রাল এর ভিতর পরিমাণ কি কোনটা আনপ্রাইম এর ফাংশন ছাত্র সমাহার এবং সব হল ছাত্র প্রাইম প্রাইম স্থানাঙ্ক তাই আনপ্রাইম পরিমাণ কি এখানে ছাত্র g কেবল মাত্র g তাই এই ইন্টিগ্রাল এর কি হয়ে যাবে ইন্টিগ্রাল থাকবে কারণ এই ইন্টিগ্র্যাল হল প্রাইম স্থানাঙ্কের উপর ফাংশন যেটা হলো আনপ্রাইম স্থানাঙ্কের উপর সেটা শুধুমাত্র g অতএব এই g এর কি হবে ছাত্র g g একদম এবং ইন্টিগ্রাল এবং সমাহার চলে যাবে তাই আমি পাব 02 grmr' n an pnr' dr' Ei অসাধারণ সুতরাং এটি হলো যা পালস বেসিস এবং ডেল্টা টেস্টিং আমাদের সমীকরণ কে করেছে আমি কি এই সমীকরণ সমাধান করতে পারি এটি দেখতে একটু জটিল কিন্তু নীতি অনুযায়ী এটি পরিষ্কার সেখানে কিছু জানা আছে কিছু অজানা আছে আমি এই সমীকরণ সমাধান করতে পারি দেখা যাক সেখানে দুধরনের সম্ভাবনা আছে মনে করো যে এই g এর একটি গ্রীন এর ফাংশান আছে r′ rm এ এটি বিশাল বড় হয়ে যায় তাই সেটা হল এমন জিনিস যা নিয়ে আমাদের সাবধান হতে হবে কিন্তু এই বিস্তারিত আলোচনার মধ্যে যাওয়ার আগে ধারণামূলকভাবে খুব পরিষ্কার হওয়া যাক কি হচ্ছে সুতরাং আমি একটি 3 গুণ 3 ঘটনা নেব এটিকে আমি আমার rm বলি তাই ইন্টিগ্রাল কি করছে এটি হলো একটি ইন্টিগ্রাল পুরো V2 এর উপর এই গোটা জিনিস হল আমার V2 এবং আমি কি করছি আমি সমস্ত অঞ্চল জুড়ে দৌড়ে যাচ্ছি rm কে ধ্রুবক রেখে অতএব উদাহরণস্বরূপ প্রথমে ধরা যাক r' হলো আমাদের n সংখ্যক পালস এর অন্তর্ভুক্ত তাই তারপর gr r′ ছিল ফাংশন যেটা j4H0k

সঠিক এটা হল গ্রীন এর ফাংশনের সংজ্ঞা দুটি বিন্দু নাও এবং তাদের মধ্যে দূরত্ব বার করো এটি তাই ছিল তারপর কি বাকি থাকে অতএব আমি যখন এই ইন্টিগ্রেশন করছি আমি rm কে ধ্রুবক রাখছি এই দূরত্ব হল যা পরিবর্তন হচ্ছে এই n সংখ্যক পালসের উপর সঠিক তাই আমি rm কে ধ্রুবক রাখছি এবং এর উপর ইন্টিগ্রেট করছি তাহলে এই সব গুলোর উপরে পালস 1 গুণ 1 যা হল বাঁদিকের অংশের মানে যেটা ওখানের দ্বিতীয় পদ যখন এই পালসের উপর আমি ইন্টিগ্রেট করি গুণাঙ্ক কি ব্যবহার হচ্ছে অজানা গুণাঙ্ক ব্যবহৃত হয়েছে অতএব যদি এগুলি হল 1 2 3 4 5 6 7 8 9 পালস তাহলে যখন আমি এখানে এই ইন্টিগ্রাল করি কোন a আসবে এখানে ছাত্র a1 a1 সঠিক এখন যখন আমি এখানে আসি ছাত্র a2 a2 a3 a4 a9 সুতরাং এই পদ যা আমি ওখানে লিখেছি সেটা যেহেতু একটি সমাহার আমি সেই কারণে এটিকে লিখছি a1 কিছু যোগ a2 কিছু যোগ a9 কিছু পর্যন্ত এবং কোন পদ এখানে আসবে এখানে rm কে r1 হিসেবে নির্বাচন করা হয়েছে তাই এটা হবে কেবল ছাত্র a1 অতএব আমার একটি সমীকরণ থাকবে কটা পরিবর্তনশীল ছাত্র 9 টা 9 টা পরিবর্তনশীল a1 থেকে a9 হলো আমাদের পরিবর্তনশীল আমি পেয়েছি 1 টা সমীকরণ 9 টা পরিবর্তনশীল তাই পদ্ধতি প্রত্যেক 9 টার জন্য পুনরাবৃত্তি করা হবে আমি তারপর 99 টা সমীকরণ পাব সমাধান করার জন্য অতএব এটা হল আমাদের পদ্ধতি যা অনুসরণ করব সেটা কি পরিষ্কার ওখানে কি হচ্ছে